নমস্কার আমি জয়ন্ত চ্যাটার্জী আর আমরা পরিষেবা পরিচালনার বিভিন্ন দিক এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছি যা এখন জটিলতা এবং চ্যালেঞ্জ সৃষ্টি করে এবং আমরা এটাও দেখছি যে কী ভাবে তাদের মোকাবিলা করা যায় আমরা আমাদের গতবারের বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবো যেটা হলো পরিষেবা প্রক্রিয়াটিকে আরও গভীরভাবে বোঝা এমন জ্ঞান অর্জন করা যার সাহায্যে পরিষেবা স্পর্শ বিন্দুগুলিতে পরিষেবা প্রবাহ পরিচালনা করা যেতে পারে এক সাথে মিলে এরা পরিষেবার প্রক্রিয়া তৈরী করে সুতরাং যোগাযোগ গ্রাহক শিক্ষা প্রচার এরা পরিষেবার জটিলতার ক্ষেত্রে পরিষেবা প্রক্রিয়াটি আরও ভালভাবে বোঝার ইনপুট এবং উন্নত প্রচার ব্যবস্থা গ্রাহক শিক্ষা এবং যোগাযোগ এরা পরিষেবাটির অদৃশ্যতা ভিন্নতা অবিচ্ছেদ্যতা এবং নশ্বরতা দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়া জানানোর উপায় এই বিষয়গুলি আমরা আলোচনা করেছি যে অদৃশ্যতা কাটিয়ে ওঠার জন্য আমরা স্পষ্ট সংকেত ব্যবহার করি সেই আলাদা আলাদা বিজ্ঞাপনগুলো স্মরণ করুন যেখানে আমরা কুরিয়ার সংস্থাগুলির দিকে নজর রেখেছিলাম যেখানে তাদের সরঞ্জাম তাদের কর্মী তাদের উর্দি আগ্রহ দক্ষতা সবই তাদের পরিষেবার অদৃশ্যতা কাটিয়ে উঠার জন্য মূর্ত ইঙ্গিত হিসাবে তুলে ধরা হয়েছে অথবা উদাহরণ স্বরূপ রূপকের ব্যবহার বা এইরকম বিবৃতির ব্যবহার "ইউ আর ইন গুড হ্যান্ডস" যা বেশিরভাগ স্বাস্থ্যসেবা বা শিক্ষা জাতীয় জটিল পরিষেবার ক্ষেত্রে এমন পরিষেবা যেখানে বিশ্বাসযোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ একটি জনপ্রিয় বিবৃতি সুতরাং এই ধরণের রূপক একরকমের সার্বজনীন ভ্যালু প্রপোজিশন তৈরি করে এমন একটি পর্যায়ে যান যেখানে গ্রাহকের মনে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরী হয় যা পুরো প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতেএবং অবশেষে আরোএকটু বেশি সন্তুষ্ট বোধ করতে সহায়তা করে এটাই আমাদের লক্ষ্য অদৃশ্য পরিষেবার মধ্যে থেকে একটি স্পষ্ট ভালো লাগার অনুভূতি সৃষ্টি করা এটি মিত্তল আর বেকারের একটি দুর্দান্ত গবেষণার ফসল যা ২০০২ সালে প্রকাশিত হয়েছিল এটি দেখায় যে কী ভাবে আমরা এখানে পরিষেবা ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগ বা পরিষেবা যোগাযোগ ব্যবহার করেছি বা যেমন লেখক বলেছেন আমাদের বিজ্ঞাপন কৌশল কী তবে আপনি সহজেই দেখতে পাচ্ছেন যে এটি যোগাযোগ সম্ভাবনার পুরো ব্যাপ্তিতে প্রযোজ্য যা আমাদের অদৃশ্যতাকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে সুতরাং উদাহরণ স্বরূপ পরিষেবার সাধারণতার সমস্যার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিষেবার শারীরিক অংশটির উপর আলোকপাত করার জন্য আমরা পদ্ধতির নথিকরণ আর কর্মক্ষমতার নথিকরণের ব্যবহার করতে পারি সুতরাং এগুলি স্বাস্থ্যসেবা সুবিধা বা শিক্ষামূলক সংস্থানের জন্য আপনার বানানো একটি প্রচারপত্রের মতো হবে সুতরাং আপনি নিরপেক্ষভাবে শারীরিক সিস্টেমের ক্ষমতা নথিভূক্ত করেন এবং অতীত কর্মকান্ডের পরিসংখ্যান ইত্যাদি উদ্ধৃত করেন আপনি যে কোন পরিষেবা সংস্থার কোনও তালিকা বা প্রচারপত্র দেখতে পারেন এগুলোই তার বৈশিষ্ট্য হবে গত সেশনেআমরা অনুসন্ধান অযোগ্যতা নিয়ে আলোচনা করেছি যার অর্থ হল আপনি যে ধারণাগুলি লোকেদের বোঝানোর চেষ্টা করছেন বা পরিষেবাটির বৈশিষ্ট্য সেগুলির অনেক কয়টাই বিমূর্ত এবং তাই সেগুলি বারবার অনুভূত বা স্পর্শ করা যায় না সুতরাং আপনি একটি বিকল্প ব্যবস্থা তৈরি করেন যা আপনি স্পর্শ করতে অনুভব করতে এবং পড়তে এবং বুঝতে পারবেন আপনি অনেকগুলি দলীল দস্তাবেজ তৈরী করতে পারেন যাতে আপনি আপনার সুখ্যাতি রয়েছে এমন দলিল দেন বা এমন ব্যক্তিদের প্রশংসাপত্র দেন যারা পরিষেবাটি ইতিমধ্যে ব্যবহার করেছে এবং তাদের অনুভব সুখের ছিল এই কারণেই আপনি দেখতে পাবেন যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচারপত্রে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়ে থাকে বা সেইসব ব্যক্তিদের বক্তব্য থাকে যারাসেই সংস্থান থেকে ইতিমধ্যে শিক্ষার্থী নিয়োগ করেছেন এগুলি বিভিন্ন ধরণের প্রশংসাপত্র যা সংস্থানের খ্যাতি তৈরি করতে সাহায্য করে অথবা আমরা বিভিন্ন পর্বও রেকর্ড করতে পারি এখন আমাদের চারপাশে থাকা বিভিন্ন ধরণের ই বাণিজ্য পরিষেবাগুলি যখন টেলিভিশনে প্রচার করা হয় তখন আপনি দেখতে পারবেন যে সেই ই পরিষেবাগুলির শারীরিক পরিষেবার ক্ষেত্র থেকে ভিন্ন বিমূর্ততা বা পার্থক্যকারী বিমূর্ততা বিভিন্ন পর্বের মাধ্যমে চিত্রিত করা হয়ে থাকে কখনও কখনও একটু কৌতুকরসের সাহায্যেও আপনি আপনার দেওয়া সুবিধার উপর আলোকপাত করতে পারেন যেমন আপনি যে কোনও সময় অর্ডার করতে পারেন আপনি ঠিক সময়মতো আপনার অর্ডার করা জিনিস পেয়ে পাবেন নতুন জুতো জোড়া পায়ে ভাল ফিট না করলেও আপনার চিন্তার কোনও কারণ নেই আপনি সহজেই ফেরত দিতে পারবেন এইসব সুবিধা আলাদা আলাদা পর্বের মাধ্যমে উপস্থাপনা করা হয়ে এই বিজ্ঞাপনগুলি প্রায় টিভি সিরিয়ালের মতোই হয়ে থাকে যেভাবে তাদের সংযুক্ত পদ্ধতিতে একের পর এক চালানো হয় এই বিজ্ঞাপনের মাধ্যমে বিমূর্ততার প্রতিক্রিয়া এবং জটিলতার প্রতিক্রিয়া উভয়ই ব্যক্ত করার চেষ্টা করা হয় থাকে যেমন আমি স্বাস্থ্যসেবা পরিষেবা সম্পর্কে আলোচনা করার সময় বলেছিলাম যাকে আমরা আমাদের মানসিক অক্ষমতা বলে থাকি সেটার অর্থ হলো কোনো একটা খুব জটিল পরিষেবার সমস্ত সূক্ষ্মতা বোঝার অক্ষমতা সুতরাং কম্পিউটেড টোমোগ্রাফি কী ভাবে করা হয় সে সমস্ত বিবরণে ঢোকার পরিবর্তে আপনি রুগীর স্বাস্থ্যাদির বিবরণে যান তাই নিয়ে রুগীর সাথে আলোচনা করুন এতে গ্রাহকের রুগীর মনে আশ্বাস তৈরি হবে যে আপনার হৃদয়ের কার্যকারিতা পরীক্ষা করার জন্য বা ধমনীতে কোনো বাধা আছে কি না তা বোঝার জন্য একটি ভাল নন ইনভেসিভ উপায় আমরা যদি কিছু আসল ঘটনার দিকে নজর দি তবে এটি আরো ভালভাবে বুঝতে পারবো ভ্রমণ এবং পর্যটন অভিজ্ঞতা আজ একটি বড় পরিষেবা শিল্প এগুলি সেই অদৃশ্য পরিষেবা সম্পর্কিত কিছু বিজ্ঞাপনের চিত্র এই পরিষেবাটি পুরোপুরি নির্ভর করে এক অনন্য অভিজ্ঞতা বিতরণের উপর কিছু কিছু জিনিসের নথি থাকবে যেমন কত দিন বা কত রাতের ট্যুর প্যাকেজ কী ধরণের হোটেল রোজকার ভ্রমণসূচি ইত্যাদি তবে দলিলটিকে আকর্ষণীয় এবং প্রাণবন্ত চিত্র রূপক এবং আচারের প্রয়োগ করে সম্পূরণ করতে হবে একইভাবে আমরা চিকিৎসা পর্যটনের উদাহরণ দেখে নেবো যেটা আজ এক ক্রমবর্ধমান ব্যবসায় ভারতের কয়েকটি রাজ্য যেমন কেরালায় এটি একটি অগ্রণী পরিষেবা ব্যবসায় হিসাবে উঠে এসেছে কিছু দীর্ঘস্থায়ী রোগের সমাধানের জন্য স্বাস্থ্যের জন্য একাধিক অনন্য পরিষেবাদির একটি ক্রম উপলব্ধ করা হচ্ছে যার লাভ নেওয়ার জন্য দেশ বিদেশ থেকে লোকেরা এখানে আসছে তা গ্রাহকদের সূচিত করার জন্য এদের প্রচারপত্র আর পরিষেবার তালিকা থাকবে যার মধ্যে চিকিৎসার প্রক্রিয়া তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা ইত্যাদি সমস্ত বিবরণ থাকবে তবে বেশিরভাগ লোকের জন্য আমরা ছবির ব্যবহার করব রূপক ব্যবহার করব অদৃশ্যতা বা মানসিক অক্ষমতা বা বিমূর্ততা রোধ করতে আমরা অভিব্যক্তির প্রয়োগ করব আমরা অভিব্যক্তি আর দৃশ্যমান পর্ব ব্যবহার করব যাতে আপনার তৎক্ষণাৎ মনে হবে যে এই পরিষেবাটি ভাল হবেই এতে অন্যান্য লোকেরাও অংশ নিয়েছে এতে বিজ্ঞান এবং ঐতিহ্য জড়িত রয়েছে সুতরাং রূপক আর চিত্র ব্যবহার করে যোগাযোগ বার্তার একটি বিশিষ্ট সেট তৈরি করতে হবে যার সাহায্যে অনুসন্ধান অযোগ্যতা সাধারণতা বিমূর্ততা এবং এই অসম্পূর্ণতা সম্পর্কিত মূল সমস্যাগুলির সমাধান করা যেতে পারে আবার আজকাল এমনও পরিষেবা রয়েছে যা চিকিৎসা পর্যটন বা ইনক্রেডিবল ইন্ডিয়া ধরণের পর্যটনের জন্য যে পরিষেবাগুলি দেখছেন তার থেকে আলাদা যেগুলি যন্ত্র দ্বারা সরবরাহ করা হয় থাকে এই পরিষেবাগুলিকে সেলফ সার্ভিস টেকনোলজির মাধ্যমে পরিষেবা হিসাবে আমরা জানি এটিএম বা বিমানবন্দরের স্ব চেক ইন যন্ত্রগুলির উদাহরণ এখানে নেওয়া যেতে পারে প্রক্রিয়াটির সফল কর্মক্ষমতার জন্যও যোগাযোগ ও প্রচারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে এখানে এটিকে প্রচার বা বিজ্ঞাপন বলার পরিবর্তে আমরা গ্রাহক শিক্ষা বলি এটা স্পষ্ট যে স্ব সেবায় গ্রাহকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গ্রাহক অনেক ক্ষেত্রে নিজেই পরিষেবা সরবরাহকারী হয়ে ওঠেন এবং তিনি উপস্থিত সিস্টেমের সাথে হাত মিলিয়ে পরিষেবাটি তৈরি করেন এখানে গ্রাহকের স্পষ্ট সুবিধা এই যে চেক ইন কাউন্টারে দীর্ঘ সময় ধরে অপেক্ষা না করে আপনি স্ব চেক ইনের সুবিধা নিয়ে কয়েক মিনিটের মধ্যেই কাজটি সম্পন্ন করতে পারেন অথবা ব্যাংকের লম্বা লাইনে অপেক্ষা করার পরিবর্তে বা কষ্ট করে পাঁচ কিলোমিটার দূর গ্রামে অবস্থিত ব্যাংকে যাওয়ার পরিবর্তে আপনি একটি এটিএম ব্যবহার করে টাকা তুলতে পারেন সুবিধাগুলি সুস্পষ্ট তবে গ্রাহকের এই পরিষেবাটির কার্যকারি হওয়ার পিছনে আরও বড় ভূমিকা রয়েছে এটি পরিষেবার সহ সৃষ্টির একটি ভাল উদাহরণ তবে প্রতিটি সাফল্যের জন্য আপনার প্রচারের প্রয়োজন কেবল এই ক্ষেত্রে আমরা এটিকে প্রচার না বলে বলি গ্রাহক শিক্ষা বা গ্রাহক প্রশিক্ষণ সুতরাং অন্যান্য অনেক ধরণের পরিষেবার মতো এই ক্ষেত্রেও পরিষেবা কর্মীদের অবিরত প্রশিক্ষণ এবং বিকাশ একটি গুরুত্বপূর্ণ কৌশল হয়ে উঠবে এই ধরণের পরিষেবাগুলিতে গ্রাহককে শিক্ষিত করা তাঁদের প্রশিক্ষণ দেওয়া ক্রমাগত অবহিত করতে থাকা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ইনপুট গণ্য করা হবে সুতরাং উভয় ক্ষেত্রেই আপনি দেখতে পাচ্ছেন যে পরিষেবা প্রক্রিয়াটির সফল সমাপ্তির জন্য কর্মচারী এবং গ্রাহক দুজনের জন্যেই একটি সফল প্রচারব্যবস্থা গ্রাহক শিক্ষা যোগাযোগ এবং জ্ঞান প্রবাহের ব্যবস্থা তৈরি করা অনিবার্য সঠিকভাবে করা গেলে তথাকথিত আই এইচ আই পি সমস্যাগুলির অদৃশ্যতা ভিন্নতা অবিচ্ছেদ্যতা এবং নশ্বরতা মোকাবিলা করা অনেক সহজ হয়ে যাবে সুতরাং আমরা একথা বলে শেষ করবো যে একদিকে পরিষেবার আউটলেট এবং সামনের সারির কর্মচারী এবং অন্যদিকে স্ব পরিষেবা সরবরাহের বিন্দুগুলি উভয় ক্ষেত্রেই গ্রাহক প্রশিক্ষণের প্রয়োজন দেখা যায় এবং এটি প্রক্রিয়া এবং প্রচারের মধ্যে একীকরণের উদাহরণ আজকাল এটি সঠিকভাবে করার জন্য কিছু কৌশল এবং প্রযুক্তি উপলব্ধ হয়েছে তা আমরা এটিকে প্রক্রিয়ার ভিসুয়ালইজেশান বা দৃশ্যায়ন বলি যে দৃশ্যায়নের কথা আমি বললাম সেটিকে আগে আমি ফ্লো চার্ট বলেছিলাম আমি এখন এই বিষয়ে কিছু অন্য পরিভাষার ব্যবহার করবো যেমন পরিভাষা প্রতিচিত্র বা প্রক্রিয়া মানচিত্র এই সকল পরিভাষা সব একই কথা বলতে চায় যেটা হোল পরিষেবা স্পর্শ বিন্দুর এবং পরিষেবা প্রবাহের দৃশ্যায়ন উদাহরণস্বরূপ এটি মানসিক উদ্দীপনা প্রক্রিয়াজাতকরণ পরিষেবার একটি উদাহরণ আপনারা কেউ কেউ পূর্ববর্তী সেশন থেকে একটি প্রশ্নের উত্থাপন করেছেন যে মানসিক উদ্দীপনা প্রক্রিয়াকরণ এবং তথ্য প্রক্রিয়াকরণের মধ্যে পার্থক্য কী সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ফ্লো চার্টটি ব্যবহার করছি মানসিক উদ্দীপনার প্রক্রিয়াকরণের উদাহরণ হিসাবে ধরুন আবহাওয়ার পূর্বাভাস এ ক্ষেত্রে ফ্লো চার্টটি কেমন হবে আপনি টিভি চালু করবেন আবহাওয়ার পূর্বাভাসের চ্যানেল নির্বাচন করবেন আবহাওয়ার পূর্বাভাস দেখবেন এবং তারপর সিদ্ধান্ত নিন যে আগামীকাল পিকনিকে যাবেন কি যাবেন না তবে এটি পরিষেবার দৃশ্যমান অংশ এবং পর্দার আড়ালে পিছনের সারিতে অনেক কিছু ঘটে চলেছে যেমন আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহ করা বিভিন্ন ধরণের আবহাওয়ার পূর্বাভাসের মডেলে তথ্য ইনপুট করা এবং উপস্থাপনা তৈরি করা যা আপনারা দেখতে পান সুতরাং এই প্রক্রিয়াটি বুঝতে আমাদের স্পর্শ বিন্দুগুলি বুঝতে হবে আমাদের পর্দার পিছনেরপদ্ধতিগুলি বুঝতে হবে এবং একটি উৎকৃষ্ট সফল পরিষেবার উদাহরণ সৃষ্টির জন্য এই পুরো ব্যবস্থাকে একটি সিস্টেম হিসাবে বুঝতে হবে আপনার উপভোক্তাকে কিছু প্রযুক্তিগত খুঁটিনাটি সম্বন্ধে অবগত করাতে হবে যাতে সে আপনার উপস্থাপনার মাধ্যমে বৃষ্টিপাতের হার বা আর্দ্রতা এবং বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যের সম্পর্ক ইত্যাদি বুঝতে পারে তাহলেই এই পুরো জিনিসটি একটি ভাল পরিষেবা কর্মক্ষমতা একটি সন্তোষজনক পরিষেবা কর্মক্ষমতা হয়ে উঠবে অন্যদিকে ধরুন এটি তথ্য প্রক্রিয়াকরণের উদাহরণ যেমন ধরুন স্বাস্থ্য বীমার ক্ষেত্রে সেখানে আপনি বিভিন্ন বিকল্প সম্বন্ধে জানবেন সঠিক প্ল্যানের নির্বাচন করবেন প্রিমিয়াম ভরবেন এবং আপনার বীমা কভারেজ চালু হয়ে যাবে যার পর বীমার প্রমান হিসাবে আপনার কাছে কিছু দস্তাবেজ এসে যাবে আবার পর্দার আড়ালেও বেশ কিছু ঘটনা ঘটে চলবে যেমন বীমার শর্তাবলী নিয়ে আপনার সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের সাথে কিছু চুক্তি হতে পারে গ্রাহকদের তথ্য ডেটাবেসে নথিভুক্ত করা হবে সুতরাং এখানে আবার যোগাযোগ বার্তা এবং জ্ঞানের বিনিময় হবে এবং এর মাধ্যমেই পরিষেবাটি প্রকৃতপক্ষে ভালভাবে সম্পন্ন হবে এখানে এই রৈখিক বা বহুস্তরীয় ফ্লো ডায়াগ্রাম বা আমরা যাকে প্রসেস চার্ট বা ফ্লো চার্ট বা পরিষেবা প্রতিচিত্র বলি ব্যবহার করার পরিবর্তে আজকাল আমরা জীবন্ত প্রতিচিত্রও ব্যবহার করে থাকি যেখানে আপনি ইমোটিকনের ব্যবহার দিয়ে দেখাতে পারেন যেপরিষেবাটির অভিজ্ঞতা ইতিবাচক ছিল কি না বা পরিষেবাটি কতটা নেতিবাচক ছিল ইত্যাদি এবং এটি প্রায়শঃ আপনার মোবাইল ফোনে বা স্মার্টফোনে জীবন্ত হয় ওঠে এবং তাই এইগুলি যে কোন পরিষেবা প্রতিচিত্রের মূল উপাদান যা আপনাকে আপনার প্রক্রিয়া এবং প্রচার অথবা বার্তালাপ এবং তার প্রতিবাধকের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে বাস্তবে পুরো প্রবাহ এভাবেই চলছে প্রায় একটি এস এর মত যা আপনি এই উপস্থাপনায় দেখতে পাচ্ছেন সুতরাং পর্দার সম্মুখের ক্রিয়াকলাপগুলির জন্য মান নির্ধারণ করুন বাস্তব প্রমাণাদি নির্দিষ্ট করুন স্পর্শ বিন্দুগুলিতে ইন্টারঅ্যাকশনের রেখায় গ্রাহকদের মূল ক্রিয়াকলাপ চিহ্নিত করুন তারপরে দৃশ্যমান এই রেখার পিছনে আছে আমাদের পর্দার আড়ালের মঞ্চ এবং সম্মিলিতভাবে পুরো জিনিসটি তথাকথিত পরিষেবা প্রতিচিত্র পরিষেবা ফ্লো চার্ট বা পরিষেবা মানচিত্র তৈরি করে এবং মানচিত্রের এই বোধশক্তিটি অতি আবশ্যক কারণ এই স্পর্শ বিন্দুগুলি আমাদের জানিয়ে দেয় যে বিভিন্ন আই এইচ আই পি বৈশিষ্ট্যগুলি কী এবং সেই আই এইচ আই পি বৈশিষ্ট্যগুলি পরিচালনা করতে গেলে আমাদের প্রতিক্রিয়া কী হওয়া উচিত অন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে এটা আমাদের সাহায্য করে সেটা হলো বটলনেক বা বাধাবিন্দুগুলি কী যেখানে ব্যর্থতা ঘটতে পারে যখন আমি পরিষেবার ক্রিয়াপ্রণালী নিয়ে চর্চা করব তখন এটি নিয়ে বিশদে আলোচনা করব এবং ব্যর্থতার তীব্রতা এবং তার সম্ভাবনা মাপার জন্য আমরা FMEA বিশ্লেষণ করে থাকি ফেলিয়ার মোড এফেক্ট অ্যানালাইসিসে একটি সংখ্যার দ্বারা প্রতিনিধিত্ব করতে পারি যা ঘটনার সম্ভাবনা সেটার অ সনাক্তকরণের সম্ভাবনা এবং তীব্রতার গুণফল এই ধরণের মানচিত্র আমাদের বটলনেক বা বাধাবিন্দু এবং সেইসাথে সম্ভাব্য ব্যর্থতা সম্পর্কে আমাদের অবগত করিয়ে দেয় যা আমাদের আরো উন্নত হতে সাহায্য করে সুতরাং প্রতিচিত্রটি কিছু ক্রিয়াকলাপ দ্বারা প্রতিনিধিত্ব করা যেতে পারে যেমন কোনও রেস্তোরাঁয় প্রথমে যখন আপনি টেবিল সংরক্ষণ করেন এবং আমরা রেস্তোঁরাটিতে পৌঁছাই সেটিকে প্রথম ক্রিয়া ধরা যেতে পারে দ্বিতীয় ক্রিয়া যখন আপনি খাবার খাচ্ছেন এবং তৃতীয় ক্রিয়া সব শেষে খাবারের দাম মিটিয়ে আপনি রেস্তোরাঁ থেকে প্রস্থান করেছেন এটিকে তাই আমরা একটি নাটক হিসাবেও দেখতে পারি এবং সে অনুযায়ী আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কী ভাবে এই পরিস্থিতিতে বিভিন্ন ধরণের ভূমিকা এবং চিত্রনাট্যের তত্ত্বগুলি প্রয়োগ করা যেতে পারে সুতরাং ব্যর্থতার বিন্দুগুলি শনাক্ত করুন যা নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি এবং তার সাহায্যে এমন পদ্ধতি তৈরি করুন যা অনুসরণ করলে আমরা কোনোদিন অকৃতকার্য হবো না এর পরের কাজ হলো মান এবং নির্দিষ্ট লক্ষ্য তৈরি করা যেমন সংরক্ষণের অনুরোধটি আমরা কম্পিউটারের সাহায্যে কত তাড়াতাড়ি করতে পারি বা কোনও রেস্তোঁরায় এক প্লেট তন্দুরী মুরগির প্লেট পরিবেশন করতে গড়ে কত মিনিট সময় লাগে বা গ্রাহকের বিল তৈরী করতে কত মিনিট সময় লাগে আমরা রেস্তোরাঁ বা নার্সিং হোম যার কথাই বলি না কেন সব ক্ষেত্রেই আমাদের এই সমস্ত প্রক্রিয়া বিন্দুগুলি বুঝতে হবে এবং লক্ষ্য নির্ধারণ করতে হবে যদি আমরা একটি কলেজের এডমিশনের উদাহরণ নি হয়তো আমরা চাই যে ২৪ ঘন্টার মধ্যে সব দরখাস্তের ৮০ শতাংশ প্রসেস করা হবে সুতরাং আমরা যে মানচিত্রটি তৈরি করবো তার সাহায্যে আমরা ব্যর্থতার কারণগুলি বুঝতে পারবো বটলনেকগুলো বুঝতে পারবো এবং একটি মানকের নির্মাণ করবো যাতে পরে কোনও ব্যর্থতা পরিষেবার ব্যর্থতা না ঘটে যাতে পরিষেবায় কোনো বটলনেকের সৃষ্টি না নয় এবং আমরা ক্রমাগত দেখে যাই যে আমরা আমাদের নির্দিষ্ট মান মেনে চলছি কি না সুতরাং পরিষেবাদির দ্বারা উৎপন্ন জটিলতা এবং চ্যালেঞ্জের সামনে এটি আমাদের প্রতিক্রিয়া ভবিষ্যত সেশনে আমরা এই অবিরত সাফল্য অর্জনের উপায়গুলি আরও গভীরে চর্চা করব যখন আমরা বুঝতে পারবো যে একাধিক সমস্যাসামর্থ্য এবং চাহিদার মধ্যে প্রচলিত বা চিরকালীন গরমিলের কারণে উৎপন্ন হয়েছে তা আমরা কীভাবে এটির সমাধান করব পরিষেবার অদৃশ্য প্রকৃতি হওয়ার কারনে আমরা কীভাবে তার মান নির্ধারণ করব উৎপাদনশীলতা এবং গুণমানের মধ্যের আপাতবিরোধিতাকে আমরা কীভাবে বুঝতে পারব এগুলি আমাদের বুঝতে আরো সাহায্য করবে যে কী ভাবে আমরা সাফল্য সাক্ষ্য সুপারিশ আর গ্রাহকের পক্ষসমর্থন তৈরি করতে পারি আমাদের সাফল্য যাতে অব্যাহত থাকে যাতে আমরা একটি পাঁচ তারকা পরিষেবা তৈরি করতে সক্ষম হই তার জন্য এটা বোঝা গুরুত্বপূর্ণ যে পরিষেবার উৎকর্ষতা পর্বে পর্বে ঘটে না এটি কেবল একটি অবিচ্ছিন্ন সিস্টেমের পদ্ধতির দ্বারাই তৈরি করা সম্ভব সুতরাং সে কারণেই পরিষেবা ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের এই পিরামিডটি মেনে চলতে হবে যেখানে পরিষেবা গ্রাহকের সাথে শুধুমাত্র লেনদেনের সম্পর্ক না বরঞ্চ আরও গভীর সম্পর্ক তৈরি করতে হবে সুতরাং লেনদেন থেকে আরো গভীর সম্পর্ক তবে সাফল্যের জন্য এই ধারাবাহিক সাফল্যের জন্য আমাদের সম্পর্কের চেয়েও আরও বেশি এগিয়ে যাওয়া দরকার আমাদের গ্রাহকের পক্ষসমর্থন তৈরি করা দরকার তাহলে গ্রাহক আমাদের সহ বিপণনকারীতে পরিণত হয় যাবে পরিষেবার সহ স্রষ্টা এবং সহ বিপণনকারী হিসাবে গ্রাহকের ভূমিকা খুবই আকর্ষক বিষয় যা নিয়ে আমরাপরের সেশনে আলোচনা করবো